সুতরাং আমরা যা করেছি তা হল আমরা এক ধরণের গণিতে পৌঁছনোর সঠিক পদ্ধতি এবং সীমাবদ্ধতা দিয়েছি আসলে এখানে আসার একটি স্বজ্ঞাত উপায় আছে যা আমরা সঠিকভাবে করেছি তার চেয়ে মজাদার সুতরাং উদ্যোগপূর্ণ ভাবে স্থিতিশীল অবস্থার জন্য আমি যেটা করবো সেটা হলো আমি একটা খুব সাধারণ 1D গ্রিড অঙ্কন করব ঠিক আছে LeapFrog হল সেই পরিকল্পনা যেটার সম্বন্ধে আমরা এখানে বলছি তাহলে আমাদের গ্রিড এ হল আমার জায়গা এবং এটা হল আমার সময় এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি সুতরাং এটা হল আমার Ezi − 1 এটা হল আমার Ez এটা হল আমার Ez আমাদের আর কি পরিবর্তনের দরকার এবং ঠিক আছে মনে রাখবে এখনো পরিবর্তনশীল মান অর্ধেক গ্রিড এর মান থেকে সরে গেছে এবং অবস্থান ঠিক আছে সুতরাং এটা হল আমার এটাকে কিছু বলা যাক ঠিক আছে সুতরাং এবং সঙ্গতিপূর্ণভাবে একটা থাকবে দুঃখিত এটা i হবে হ্যাঁ এটাকে তাহলে বলা যেতে পারে ঠিক আছে এটাকে যদি সময়ের সাপেক্ষে বলা যায় ধরা যাক এটা n এটা হল এবং ঠিক আছে সুতরাং আমি এখানে শুধু এবং নিয়েছি ঠিক আছে সুতরাং আমি এখানকার কোন একটা সমীকরণ TE মেরুকরণ দেখতে চাইছি ঠিক আছে সুতরাং তাহলে আমি বলতে চাইছি এর পার্থক্যমূলক সমীকরণ হবে এবং এটা হল TM কেস এই TM কেসে এটা হল এটা হল সেই সমীকরণ যেখানে আমার কাছে সঠিক Ez Hx Hy আছে সুতরাং Hy এর সমীকরণ আমরা নিচে দেখেছি আমরা এখন কী করবো তাহলে এটা হল আমার Δx এবং Δt এখানে সব ঠিক আছে সুতরাং এটাকে ধাপে ধাপে লেখা যাক তাহলে Ez কে Δx দূরত্বে রাখা হলো এখন তাহলে আমরা জানি এরপর কি করতে হবে সুতরাং সংকেত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কত সময় লাগবে সুতরাং একটা সংকেতের i 1 থেকে i তে যেতে যে সময় লাগবে মানে আসল সময় কল্পনা করো একটা আসল তরঙ্গ আছে যেটা স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং সময় সবথেকে কম সময়ে তরঙ্গ টি i 1 থেকে i তে যাবে সুতরাং দূরত্ব কি হবে কেন দূরত্ব 1 হবে ছাত্র পরিসংখ্যান দূরত্ব হলো Δx সংকেত কি কি ধরনের বেগে গেলে আলোর গতিতে যেতে পারবে ঠিক আছে এখন তৃতীয় বক্তব্য হল আমরা বলতে পারি এটাই সবচেয়ে কম সুতরাং আমরা এই সবচেয়ে কম মানুষটিকে tau বলতে পারি এবং এর মান হবে Δxc এটাই হলো সবচেয়ে কম সময় যখন সংকেত এখান থেকে ওখানে যেতে পারবে ঠিক আছে বাম দিক থেকে ডান দিকে যাবে ঠিক আছে এখন আমরা বলতে পারি যে এর আগে মানে tau আসার আগে আমি আমার নতুন সমীকরণ ব্যবহার করতে পারি তাহলে আমার আসল সমীকরণ কি হবে সুতরাং এই সমীকরণটির দিকে দেখো এখানে আমরা লিখতে পারি এটা হল আমার আসল সমীকরণ ঠিক আছে সুতরাং এর মূল্যায়নের জন্য কোন কোন মানগুলি অন্তর্ভুক্ত আছে সেগুলি হল Ezi − 1 Ez এবং Hy মুক্ত মাধ্যমে একই জায়গায় আছে কিন্তু আগের সময় থেকে অন্য সময় আছে ঠিক আছে এখন এটা ছাত্র Minus ছাত্র ডেল্টা এখানে একটা Δt আছে এটা হল সমীকরণ সুতরাং এখন tau সময় বিরতির আগে আমি আমার হালের সমীকরণ ব্যবহার করব কেন কারণ আমি যদি এই নতুন সমীকরণ ব্যাবহার না করি তাহলে এখানে Ez এর মান নতুন হবে সুতরাং আমরা এখানে হালের সমীকরণ ব্যবহার করব কিন্তু এর অন্তর্ভুক্ত মান ভুল আমি এখানে Ezএর পুরনো মান ব্যবহার করেছি যেটা করা যাবে না সুতরাং যখন সংকেত আসলে যাবে তার আগে আমাকে আমার হালেই সমীকরণ তাড়াতাড়ি ব্যবহার করতে হবে যেখানে আমার পরিবর্তনশীল মানগুলি physics এর ক্ষেত্রে খুবই সত্যি এবং আমার পরিবর্তনশীল মান গুলি বলছে Ez Ezi − 1 সবগুলি একই সময় n এর জন্য সুতরাং যখন আমরা এই মান গুলিকে ভিতরে বিকল্পিত করব তখন সেটা আসলে এই সময়ে সেই বিন্দুতে সেই জায়গায় ফিল্ড এরমান গুলি হবে এবং সময়ের জন্য সঠিক যদি না আমি আরও একটু বেশি সময় অপেক্ষা করি তাহলে আমরা এই চিত্র ব্যবহার করতে পারব কিন্তু আমরা যে মান ভিতরে ব্যবহার করেছি সেটা ভুল হবে কারণ ওখানে পুরনো তরঙ্গ ব্যবহার করা হয়েছে যেটা আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে সুতরাং আমরা এটাকে এমন ভাবে করব যাতে এর একটা খুব বড় মানে থাকে যখন আমি বলেছি যে এটা আলোর পরিমাপের থেকেও দ্রুত গতিতে যাবে সেক্ষেত্রে আমরা এই নতুন সমীকরণ ব্যবহার করব সুতরাং এটা আসলে সময় এর ব্যাপারে বলতে চাইছে সুতরাং এটা বলতে চাইছি যে সময়ের ধাপের মান tau এর থেকে বেশি অথবা কম হবে tau থেকে কম হবে ঠিক আছে এবং এটাই একদম সেটা যেটা আমাদের কাছে আগে থেকেই আছে ঠিক আছে ছাত্র Δxc Δxc হ্যাঁ আমি বলতে চাইছি এটা খুব ভালো সুতরাং হ্যাঁ সময় ধাপ থাকে হতে হবে সুতরাং আমি বলতে চাইছি হ্যাঁ আমরা সবসময় মনে করি যে c একটা খুব বড় মান কিন্তু Δxc একটা খুব ক্ষুদ্র মান ঠিক আছে কিন্তু এটাই এটার ব্যাপারে ভাবার জন্য একদম সঠিক নয় সবচেয়ে সঠিকভাবে চিন্তা করতে গেলে কল্পনা করতে হবে যে এখানে একটা সংকেত আছে যার ফ্রিকুয়েন্সি w এর মান ধ্রুব ঠিক আছে সুতরাং সেই w এরমান আমরা 2πT হিসাবে লিখতে পারি সুতরাং আমরা আসলে কি দেখতে চাইছি সেটা হলো w এবং সময় কাল T এরমধ্যে তুলনা এটা আসলে কোন খুব বড় সংখ্যায় পরিবর্তিত হবে না ঠিক আছে উদাহরণ স্বরূপ ধরে নেওয়া যাক আমাদের কাছে অপটিক্যাল ফ্রিকোয়েন্সি আছে অপটিক্যাল ফ্রিকোয়েন্সি হলো omega ঠিক আছে অপটিক্যাল ফ্রিকুয়েন্সির কথা ভুলে যাও ধরে নেওয়া যাক আমার কাছে 1 gigahertz মাইক্রোওয়েভ আছে 1 gigahertz হল 10 to the 9 ঠিক আছে তাহলে এখানে সময়ের অন্তর কি হবে ছাত্র 10 to the minus 9 109c তোমাকে কি দেবে আবার একটা ক্ষুদ্র সংখ্যা ঠিক আছে সুতরাং Δt দেখে একটা খুব ক্ষুদ্র সংখ্যা বলে মনে হচ্ছে কিন্তু যখন এটাকে তরঙ্গের সময় কাল এর সঙ্গে সম্পর্কিত হিসাবে দেখা যায় তখন এটাকে মাইক্রোস্কোপিক বলে মনে হয় না ঠিক আছে সুতরাং এটা প্রত্যক্ষ জনিতভাবে স্থায়িত্বএ আসবার নির্ণায়ক ছাত্র এটা নির্ভর করে হ্যাঁ এটা আবার তৃতীয় ভাগ সুতরাং প্রথম ভাগ হল পরিষ্কার স্থান Ez আরেকটা ভাগ Δx তাহলে আমরা বলছি যে এই সমীকরণে আমরা Hy মান উন্নত করবো ঠিক আছে সুতরাং আমি এর মান উন্নত করতে চাই আমি একে উন্নত করতে চাই তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে সুতরাং আমাকে একে ব্যবহার করতে হবে একে এবং একে যেমনটি সূত্রে আছে এখন তাহলে আমি যখনই সমীকরণ ব্যবহার করতে যাব তখন এই মানের কারেন্টের হিসেব ভালোভাবে নিশ্চয়ই চিত্রিত করবে কিন্তু নিশ্চিত ভাবে সেটা কারেন্ট হবে কিন্তু যদি আমি সময় delta x এর থেকে c মান বেশি হওয়ার জন্য নির্ভর করি তাহলে তরঙ্গ যেটাকে বলা যেতে পারে এক ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে স্থানান্তরিত হয়েছে যেটা আগেই Ezi − 1 to Ez পর্যন্ত আসলে স্থানান্তরিত হয়েছে কিন্তু যেহেতু আমি এখনো পর্যন্ত আমার পরিবর্তনশীল মানের সময় উন্নত করিনি তাহলে Ez এর ক্ষেত্রে পুরনো মান ব্যবহার করা হয়েছে কারণ আমি এখানে সময়ের উন্নতি করিনি সুতরাং যখন আমি এই সমীকরণ ব্যবহার করতে যাব আমি Ez এর একটা পুরনো সেকেলে সংস্করণ ব্যবহার করব এটা প্রতিরোধ করার জন্য আমি খুব তাড়াতাড়ি এর মান উন্নত করবো যাতে আসলে তরঙ্গ এখানে পৌঁছাতে না পারে সুতরাং যখন আমি এই সমীকরণ ব্যবহার করব আমি এর আসল মান ব্যবহার করব যেটা আমার সবথেকে ভালো হিসাব সুতরাং এটা বলছে delta t tau এর থেকে ছোট হবে ঠিক আছে তাহলে এটার ওপর নির্ভর করবে ছাত্র কিভাবে তাহলে এটা হল একপ্রকার ভাবনার পরীক্ষা এটা শুধু একটা ভাবনার পরীক্ষা ঠিক আছে তরঙ্গ যখন মুক্ত মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হবে আমরা শুধু বলতে চাইছি যে কত তাড়াতাড়ি আমরা সবকিছু simulate করতে পারব যাতে আমি আমার পরিবর্তনশীল মানুষগুলোর উপর ভরসা করতে পারি যেটা আমি আমার তরঙ্গের উপর অবশ্যই লিখব আমি ওখানেই বসে প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করব না ঠিক আছে সুতরাং এই সমস্ত কিছু যেটা আইনস্টাইন যিনি এটাকে Gedanken Thought পরীক্ষা বলেছেন ঠিক আছে তাহলে এই স্থায়িত্বের সবচেয়ে ভালো নির্ণায়ক এখান থেকেই বার করা যাবে যেটাতে আমরা একটা প্রত্যক্ষ রাস্তা বলতে পারি এবং যেটা উচ্চতর মাত্রার জন্যসাধারণের আয়ত্তে আনা খুব সহজ 1D খুব ভালো এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে 2D হল একটা ধ্রুব স্থায়িত্বের মান ঠিক আছে সুতরাং এখানে তোমরা root2 root3 আর সকলের factor খুঁজে পাবে